এন্ত্রেপ্রেনিউরিয়াল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলি ট্রেডিশনালি কিছু কার্যক্রম নিয়ে শুরু হয়েছিল এটা এখন আমাদের কাছে পরিষ্কার যে ট্রেডিশনালি বিশ্ববিদ্যালয়ের এন্ত্রেপ্রেনিউরিয়াল ভূমিকা বা যাকে আমরা এন্ত্রেপ্রেনিউরিয়াল বিশ্ববিদ্যালয় বলতে পারি যেখানে সেটি একজন এন্ত্রেপ্রেনিউর এর ভূমিকা নেবে অথবা এন্ত্রেপ্রেনিউরিয়াল কার্যক্রমের উৎস বা স্থান হিসেবে ভূমিকা পালন করবে তা ছিল না ট্রেডিশনালি বিশ্ববিদ্যালয়ে র ফাংশন ছিল শিক্ষা ও গবেষণা সুতরাং আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে পরিবর্তিত হয়েছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের উল্লেখ করি তখন আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের কথা বলি আমরা যদি দেখি যে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির ভূমিকা পরিবর্তিত হয়েছে তবে আমরা কিছু পুরানো ও ট্র্যাডিশনাল ও কিছু নতুন ও এমার্জিং কার্যক্রম দেখতে পাব আমরা এখন দেখব নতুন কার্যক্রম কেন এসেছে কিন্তু আমরা প্রথমে একটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য বোঝার চেষ্টা করব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকার দরকার টা কি ট্রেডিশনাল ফাংশন যা একটি বিশ্ববিদ্যালয় করে তা প্রধানত দুটি ভাগে বিভক্ত শিক্ষাদান ও গবেষণা শিক্ষাদান পদ্ধতির উদ্দেশ্য হল জ্ঞান বিতরণ ও জ্ঞান পাওয়ার জন্যই মানুষ বিশ্ববিদ্যালয়ে নিজেদের এনরোল করে বিজ্ঞান ও টেকনোলজি র উন্নতির সাথে কেউ তর্ক করতে পারে গবেষণা সাবসিডিয়ারি ফাংশন হিসেবে উঠে এসেছে সুতরাং আপনি দেখতে পাবেন যে কোন বিশ্ববিদ্যালয় তার স্ট্যাচুট বা প্রতিষ্ঠার এনাক্টমেন্টে উল্লেখ করে কেন সেটি তৈরি হয়েছে আপনি যদি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠা করেছে সেই স্ট্যাচুটের প্রতি তাকান তবে আপনি দেখতে পাবেন যে এটি শেখার এডভান্সমেন্ট ও জ্ঞানের প্রসারকে রেফার করে সুতরাং সব বিশ্ববিদ্যালয়ে আপনি যে আইন বা প্রতিষ্ঠার ডকুমেন্ট দেখতে পাবেন তা নলেজের অগ্রগতি ও প্রসার এই দুটি ফাংশন কে রেফার করে শিক্ষার অর্থ জ্ঞানের প্রসার কারণ আমরা জানি যে একটি ক্লাসে একজন শিক্ষক শেখানোর ক্ষেত্রে যা করেন তা জ্ঞানের প্রসার ঘটান জ্ঞানের প্রসার বলতে আমরা ধরে নিতে পারি যে জ্ঞান অলরেডি আছে তার প্রসার পাশাপাশি শেখার অগ্রগতির একটি ফাংশন থাকবে কিন্তু আমরা এই দ্বিতীয় ফাংশন টি কে গবেষণা ফাংশন এর সঙ্গে জুড়ব আমরা জানি গবেষণা টিচিং থেকে অনেক আলাদা গবেষণায় নতুন জ্ঞান তৈরির প্রচেষ্টা রয়েছে এবং যখন আমরা বলি যে নতুন জ্ঞান তৈরির প্রচেষ্টা রয়েছে তখন গবেষণার মাধ্যমে জ্ঞানের অগ্রগতি ঘটে সুতরাং আপনি যদি জ্ঞানের অগ্রগতি বা শিক্ষার অগ্রগতির দিকে লক্ষ্য করেন তবে আমরা বিশ্ববিদ্যালয়গুলির গবেষণা কার্যক্রমের সাথে এটিকে ব্রডলি জুড়তে পারি একটা কারণ আছে যার জন্য আমরা এই অ্যানালিসিসটি করছি আপনি যদি পেটেন্ট আইন দেখেন যেখানে আবিষ্কারগুলি এক্সক্লুসিভ রাইট দ্বারা সুরক্ষিত করা যায় যা রাষ্ট্র দ্বারা 20 বছরের জন্য দেওয়া হয় প্রায়র আর্ট বা প্রায়র জ্ঞানের ক্ষেত্রে টেকনিক্যাল অগ্রগতি ঘটলে শুধু পেটেন্ট মঞ্জুর করা হয় সুতরাং গবেষণায় যা ঘটছে তার সাথে এটি সহজেই আমরা রিলেট করতে পারি গবেষণায় সাধারনত জ্ঞানের অগ্রগতি হয় যা এখন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে একইভাবে এক্সিস্টিং টেকনোলজি র অগ্রগতি ঘটলেই পেটেন্ট প্রদান হয় পেটেন্ট পার্লান্স এ আমরা একে ইনভেন্টিভ পদক্ষেপ হিসেবে উল্লেখ করি একটি পদক্ষেপ আছে আপনি একে লিপ বলতে পারেন যেখানে নলেজের যথেষ্ট অগ্রগতি থাকে এবং তার জন্য পেটেন্ট দেওয়া যেতে পারে এখন এটি স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নতুন নলেজ সৃষ্টির সাথে ও পুরনো নলেজ কে নতুন দৃষ্টিকোণে দেখার সাথে যুক্ত এই লেকচারের জন্য আমাদের এটা বুঝতে হবে যে নতুন নলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যমে নয় গবেষণার মাধ্যমে সৃষ্ট হয় সুতরাং গবেষণামূলক পথটি নতুন জ্ঞান তৈরি করতে পারে এবং নতুন জ্ঞানটিই আমরা শিক্ষাপথের অগ্রগতির সঙ্গে বাঁধতে পারি যা আমরা সাধারণত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির আইনগুলিতে খুঁজে পাই এখন তাই আমরা জানি যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজ টিচিং ও গবেষণা এবং গবেষণাতে নতুন নলেজ তৈরির সম্ভাবনা রয়েছে এই নতুন নলেজ পর্যায়ক্রমে নতুন প্রোডাক্ট ও সার্ভিস তৈরি করতে পারে কারণ গবেষণায় নতুন নলেজ তৈরি হবার পোটেনশিয়াল আছে নতুন নলেজ যদি কিছু না করে রেখে দেওয়া হয় তবে নতুন প্রোডাক্ট ও সার্ভিস তৈরি হবে না তার জন্য এমন কিছু আছে যা করতে হবে সুতরাং আপনি যদি নতুন নলেজ কে প্রাথমিক নলেজ হিসাবে বিবেচনা করেন অ্যাপ্লাইড গবেষণা করা উচিত সেই প্রাথমিক নলেজ কে নতুন প্রোডাক্ট ও সার্ভিসে পরিবর্তিত করতে যখন নতুন নলেজ প্রোডাক্ট ও সার্ভিসে প্রকাশিত হয় লোকে সেগুলি কেনে ও ব্যবহার করে তখন আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি দ্বারা সেগুলির সুরক্ষা প্রয়োজন সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি র অধিকারগুলি নতুন প্রোডাক্ট ও সার্ভিসেকে সুরক্ষা দেয় যা কোন বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞান থেকে তৈরি হয় এটা আপনি খুব বেশি করে পাবেন যখন ইনস্টিটিউট গবেষণা করে এইভাবে একটা নতুন ফাংশন যাকে আমরা এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন বলি তা এক্সিস্টিং প্রাথমিক ফাংশন গুলির সাথে যুক্ত হয়ে যায় এই নতুন ফাংশনে বিশ্ববিদ্যালয়কে এন্ত্রেপ্রেনিউরিয়াল হতে হবে এন্ত্রেপ্রেনিউরিয়াল কার্যের জন্য ফিল্ড তৈরি করতে হবে নিজেকে এন্ত্রেপ্রেনিউরিয়াল কাজে জড়িত করতে হবে নতুন প্রোডাক্ট ও সার্ভিস তৈরি একটি এন্ত্রেপ্রেনিউরিয়াল কাজ এমনকি নতুন প্রোডাক্ট ও সার্ভিস তৈরীর জন্য ভিত্তি স্থাপন বা সহায়তা করা যা লোকে কিনবে পুনরায় একটি এন্ত্রেপ্রেনিউরিয়াল কার্যকলাপ বিশ্ববিদ্যালয় কে এই নতুন ইভলভড্ ফাংশনে কনসেনট্রেট করতে হবে যাকে আমরা এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন বলে থাকি আপনি এটিকে সরাসরি গবেষণা থেকে উপলব্ধ নতুন জ্ঞান যার থেকে নতুন প্রোডাক্ট ও সার্ভিস পাই তার সঙ্গে রিলেট করতে পারেন সুতরাং গবেষণার মাধ্যমে যদি নতুন জ্ঞান তৈরি হয় এবং যদি সেই নতুন জ্ঞান প্রোডাক্ট ও সার্ভিস তৈরিতে প্রয়োগ করা হয় তবে আপনি একমাত্র ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দ্বারা তাদের সুরক্ষা দিতে পারেন এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন টি গবেষণার প্রাথমিক ফাংশনে র সাথে যুক্ত এবং যখন নতুন নলেজ সুরক্ষিত হয় তখন এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন এর সেন্স থাকে এখন এটি একটি কন্সার্ন রেইজ করতে পারে যে সমস্ত নতুন জ্ঞান কে কি রক্ষা করা উচিত এটি এমন একটি কল যেটা বিশ্ববিদ্যালয়টিকে নিতে হবে তার উদ্দেশ্য ও মিশনের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য যদি কেবল গবেষণা ও প্রসারের দ্বারা নতুন জ্ঞান তৈরি করা হয় লাভের জন্য নয় তাহলে বিশ্ববিদ্যালয়টি কোন এন্ত্রেপ্রেনিউরিয়াল কাজ না করে তৈরি করা জ্ঞানকে প্রসারিত করতে পারে কখনো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হয় নতুন জ্ঞানকে প্রোডাক্ট ও সার্ভিসে পরিণত করা বা যারা সেটা করতে চান তাদের সাহায্য করা এই জিনিসটা কখনো ফান্ড প্রদানকারীদের দ্বারা বাধ্যতামূলক থাকে কখনো পাবলিক ফান্ড দ্বারা পরিচালিত গবেষণাতে পেটেন্ট ফাইল করার প্রয়োজন পড়ে সুতরাং এইসব ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কিভাবে আপনার প্রতিষ্ঠান নতুন নলেজ কে সুরক্ষা দিতে পারে এখন সেই ক্ষেত্রে নতুন নলেজের সুরক্ষা মার্কেট নেসেসিটি হয়ে ওঠে মার্কেট অন্যথায় নতুন জ্ঞানকে স্পর্শ করবে না যদি এটি সুরক্ষিত রাখতে সক্ষম না হয় যখন এটি থেকে যখন কোন প্রোডাক্ট ও সার্ভিস বেরিয়ে আসে সুতরাং প্রেজেন্ট কন্ডিশনে কাজ করতে গেলে এটা প্রয়োজনীয় হয়ে ওঠে যে নতুন জ্ঞান ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দ্বারা সুরক্ষিত থাকে যাতে ইন্ডাস্ট্রিতে inতুমি কিdustry এমন পার্টি থাকে যারা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে আগ্রহী ও আরও দূরে এগোতে চায় আমরা যেরকম উল্লেখ করেছি গবেষণা সেরকম জিনিস তৈরি করতে পারে যেগুলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দ্বারা সুরক্ষিত হতে পারে এবং IPR সুরক্ষা বাণিজ্যকরনে সহায়তা করে সুতরাং IPR যা গবেষণা থেকে আসে এবং বাণিজ্যকরণ যেটা ইভেন্চুয়ালি একাধিক উপায়ে ঘটতে পারে তার মাঝে বিশ্ববিদ্যালয়ে কারো সাথে পার্টনারশিপ করতে পারে ইন্ডাস্ট্রিতে একটি কোম্পানিকে ইনকিউবেট করতে পারে যারা টেকনোলজি কমার্শিয়ালাইজ করে এটি মাল্টিপল বেস হতে পারে সুতরাং IPR ও বাস্তবে গবেষণাকে কমের্সিয়ালাইজড করা সেখানে IPR কেন্দ্রটি একটি নোডাল পয়েন্ট এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে উৎপন্ন ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকারের দ্বারা সুরক্ষিত নতুন জ্ঞান ক্যাপচার করতে ও গবেষণালব্ধ প্রডাক্টগুলির বাণিজ্যকরনে সহায়তা করে সুতরাং গবেষণা ও বাণিজ্যকরনের মধ্যে আপনি IPR এর মাধ্যমে সুরক্ষা আশা করতে পারেন এর জন্য বিশ্ববিদ্যালয়ের একটি IP বা IPR সেন্টার থাকতে হবে আমরা যেমন উল্লেখ করেছি বাণিজ্যকরণ লাইসেন্সিং এর মাধ্যমে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ঘটতে পারে বিশ্ববিদ্যালয় একটি টেকনোলজি ডেভেলপ করে এবং সেটার লাইসেন্স নিয়ে ইন্ডাস্ট্রির সদস্যদের কাছে জানাবে বাণিজ্যকরণ জ্ঞানের প্রচার ও প্রসারের মাধ্যমেও হতে পারে সুতরাং বিশ্ববিদ্যালয় কিছু জ্ঞান ডেভেলপ করে ও প্রসার করে এবং মূলত প্রাথমিক গবেষণার ক্ষেত্রে এরকম ঘটতে পারে সুতরাং বাণিজ্যকরনের অর্থ এই জাতীয় ক্ষেত্রে আপনি জ্ঞানের প্রসার করুন যাতে অন্য লোকেরা তার উপর ভিত্তি করে প্রডাক্ট তৈরি করতে পারে অ্যাপ্লায়েড গবেষণা করে ও বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসেস নিয়ে আসতে পারে সুতরাং প্রসার করাও এক ধরনের বাণিজ্যকরণ তৃতীয়ত এটি ইনকিউবেটিং স্টার্টআপগুলি কিনতে পারে যাতে টেকনোলজি র বাণিজ্যকরণ ঘটে যদি কোন বিশ্ববিদ্যালয় টেকনোলজি র লাইসেন্স নিতে না চায় ও তারা যদি খোঁজ পায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন এন্ত্রেপ্রেনিউরিয়াল আছে যারা একটি স্টার্টআপ তৈরি করতে ও টেকনোলজি কে বাজারে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে ইনকিউবেটর স্টার্টাপের মাধ্যমে বাণিজ্যকরণ ঘটবে এখন কিভাবে টেকনোলজি ট্রানস্ফার হয় কারণ টেকনোলজি ট্রানস্ফার একটি বিস্তৃত পদক্ষেপ গবেষণার বাণিজ্যকরণ টেকনোলজি ট্রান্সফারের কারণে ঘটে এই শব্দগুলি আমরা ইন্টারচেঞ্জব্লি ব্যবহার করি গবেষণার যদি বাণিজ্যকরনের প্রয়োজন হয় সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উন্নত টেকনোলজি কে মার্কেটে নিয়ে যেতে হবে বা ইন্ডাস্ট্রির লোকেদের কাছে যেতে হবে এটিকে আমরা টেকনোলজি র ট্রানস্ফার বা গবেষণার বাণিজ্যকরণ বলি ইউনাইটেড স্টেটসে IP কেন্দ্রগুলোকে টেকনোলজি ট্রানস্ফার অফিস বা টেকনোলজি লাইসেন্সিং অফিস বলা হয় সুতরাং এই শব্দগুলি ইন্টারচেঞ্জব্লি ব্যবহৃত হয় তবে এখানে আমাদের বুঝতে হবে কিভাবে টেকনোলজি ট্রান্সফার বা গবেষণার বাণিজ্যকরণ কোনো বিশ্ববিদ্যালয়কে সহায়তা করে এখন এর প্রথম অবজেক্টিভ হতে পারে যখন গবেষণাটি বাণিজ্যকরণ করা হয় তখন এটি ভবিষ্যতের অন্য গবেষণা গুলি কে উৎসাহিত করতে পারে কারণ একবার যদি আপনি জানেন যে প্রডাক্টগুলি আসে বা গবেষণা থেকে বেরিয়ে আসা প্রোডাক্ট বা সার্ভিস মূল্যবান হতে চলেছে এমন বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে যা বাজার গ্রহণের জন্য প্রস্তুততারপরে এটি নিজেই গবেষণাকে উৎসাহিত করতে পারে এটি রেভিনিউ এনে দিতে পারে যার মাধ্যমে এটি আরও গবেষণার জন্য অর্থ ব্যয় করতে পারে এটি অন্যপ্রকার মডেল যা আমরা আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কার্যকর দেখেছি এখানে গবেষণার বাণিজ্যকরণ থেকে যে অর্থ উপার্জন হয় তা আরো গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া হয় এর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণার কালচার স্থাপন হতে পারে উদাহরণস্বরূপ এমন স্টাডি রয়েছে যা ইন্ডিকেট করে যে কোন বিশ্ববিদ্যালয় যদি টেকনোলজি ট্রানস্ফার কে গুরুত্বের সাথে নেয় সেটা প্রতিভা আইডেন্টিফাই করা তাদের নিযুক্ত করা এবং ধরে রাখতে সুবিধা হয় দিনের শেষে বিশ্ববিদ্যালয়ের লোকেরাই এই গবেষণাগুলি করবেন সুতরাং এটি একটি কালচার সেট করে যেখানে আপনি ভালো প্রতিভা আকৃষ্ট করতে পারেন এবং যারা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন তাদের গবেষণার ক্ষেত্রে ক্যারিয়ারের প্রগ্রেশন ঘটবে টেকনোলজি ট্রানস্ফার ও গুরুত্বপূর্ণ কারণ গবেষণাকে বাজারে নিয়ে যাওয়ার একটি সামাজিক ওয়েলফেয়ার উদ্দেশ্য রয়েছে যা বিশ্ববিদ্যালয় ডিসচার্জ করে অন্যথায় গবেষণার ফল বিশ্ববিদ্যালয়েই থেকে যেতে পারে সুতরাং এটি ইকোনমিক গ্রোথ হতে সাহায্য করে সম্পদের বন্টনে সহায়তা করে ও সামাজিক ওয়েলফেয়ার ঘটায় টেকনোলজি ট্রান্সফার তখনই হবে যখন বিশ্ববিদ্যালয়গুলি সেই টেকনোলজি তৈরি করবে সেটাই টেকনোলজি ট্রান্সফারের পূর্ব শর্ত সুতরাং যখনই আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যার শর্ট ফর্ম IPR কে গবেষণার সুরক্ষার জন্য ব্যবহার করেন তখন ধরে নেওয়া হয় গবেষণা হচ্ছে এবং সেই গবেষণার ফলস্বরূপ উন্নত প্রডাক্ট ও প্রক্রিয়া পাওয়া যেতে পারে সুতরাং ধরে নেওয়া হয় যে একটি গবেষণা হচ্ছে এবং সেটা মূল্যবান এবং একমাত্র মূল্যবান গবেষণাই IPR দ্বারা সুরক্ষিত হতে পারে এখন মূল্যবান গবেষণা পাবার জন্য বৈজ্ঞানিক গবেষণায় ফান্ডিং করতে হবে আমেরিকাতে এখন সরকারি ফান্ডেড গবেষণায় মূল ফান্ডিংগুলি হয় আমেরিকাতে জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন বা NSF রয়েছে যা বিজ্ঞান ও টেকনোলজি ফান্ডিংগুলি দেখাশোনা করে কিন্তু এটি চিকিৎসা টেকনোলজি কে ফান্ডিং করে না চিকিৎসা টেকনোলজি র জন্য তাদের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট NIH রয়েছে সুতরাং মৌলিক গবেষণা এবং শিক্ষা সরকারের ফান্ডিং এ চলে NSF বা জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় বা কলেজের বেসিক গবেষণাকে সমর্থন করে দেশের বিজ্ঞান নীতির কারণে আমেরিকায় প্রাথমিক গবেষণা ও শিক্ষায় ফান্ডিংয়ের এই কালচার রয়েছে বিশ্বযুদ্ধের পর শীঘ্র অনুভূতি হয়েছিল প্রাথমিক গবেষণা নতুন টেকনোলজি তৈরি করবে নতুন টেকনোলজি থেকে নতুন ইন্ডাস্ট্রি সৃষ্টি হবে নতুন ইন্ডাস্ট্রির ফলে নতুন কাজ ও সম্পদের সৃষ্টি হবে ও US এর সুপারপাওয়ার হিসেবে ভূমিকা বজায় থাকবে সুতরাং আপনি দেখতে পাবেন যে কিভাবে ইউনাইটেড স্টেটসের বর্তমান অবস্থা মৌলিক গবেষণার মত সাধারন কোন বিষয়ের সাথে যুক্ত ছিল এখন যদি আপনি ভারতের পেটেন্ট আইনের দিকেও লক্ষ্য করেন দেখবেন যে নতুন ইন্ডাস্ট্রি তৈরীর জন্য নতুন পেটেন্টের অনুমতি দেওয়া উচিত এবং সেখানে টেকনোলজি ট্রান্সফার হওয়া উচিত আপনি ভারতীয় পেটেন্ট আইনেও এই ভাষাটি দেখতে পাবেন তবে এটির জন্য বিশেষত একটি বিশ্ববিদ্যালয় সেট আপে বৈজ্ঞানিক গবেষণায় ফান্ডিং করতে হবে এবং ফান্ডিং মূলত সরকারের কাছ থেকে আসা উচিত এখন যেহেতু পাবলিক ফান্ডেড গবেষণার জন্য সরকার ছিল সবচেয়ে বড় ফান্ডিং সংস্থা 1950 এর দশকেও IPR এর ওনারশিপ আমেরিকার সরকারের কাছে কন্সার্ন ছিল ফেডারেল ফান্ডিংয়ে পরিচালিত গবেষণাগুলি থেকে প্রকাশিত পেটেন্ট গুলির মালিক সরকার ছিল কিন্তু 1970 ও 1980 র দশকে গবেষণাকে বাণিজ্যকরনের পদ্ধতিতে পরিবর্তন হয়েছিল এখন এটি মূলত বায়খ দোলে আইনের কারণে ঘটেছিল যা আমেরিকাতে টেকনোলজি ট্রানস্ফার অফিস স্থাপনের কালচার তৈরি করেছিল এই সেই আইন যেটা এটা হতে বাধ্য করেছিল ভারতেও আজ আমরা বিভিন্ন রেগুলেটর ও NIRF এর মতো রেংকিং ফ্রেমওয়ার্ক দেখতে পাই এখন প্রতিষ্ঠানগুলিতে IP সেন্টার রাখতে বা পেটেন্ট প্রমোটিংয়ের কালচার রাখতে চান যদিও এ দুটি আলাদা আলাদা রেগুলেটর দ্বারা করা হয় আমেরিকাতে এটি একটি আইন দিয়ে করা হয়েছিল গত দশকে ভারতেও অনুরূপ একটি আইন পাশ করার চেষ্টা হয়েছিল কিন্তু তা ম্যাটেরিয়ালাইজড হয়নি সুতরাং প্রযুক্তি ট্রানস্ফার অফিস গুলি দুটি নতুন কাজ করেছিল যা আগে করে নি প্রথমে বায়খ দোলে আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলি তাদের ইনভেনশন এর লাইসেন্স ইন্ডাস্ট্রিকে দিত সুতরাং এই উপায়ে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণা ইন্ডাস্ট্রির দিকে প্রেজেন্ট এবং পুস করা হত যাতে ইন্ডাস্ট্রি এটিকে বিকাশ করতে ও বাণিজ্যকরন করতে পারে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে লিংক যেটা ইতিমধ্যে ছিল তবে এই আইনের মাধ্যমে এটি আরও দৃঢ় হল এটিই প্রথম অবদান দ্বিতীয় অবদানে আইনটি ইনভেন্টরদের সাথে লাইসেন্সের মাধ্যমে আয়কে ভাগ করে নেবার প্রভিশন এনেছিল সুতরাং বিশ্ববিদ্যালয়গুলির এই উদ্ভাবনগুলির লাইসেন্স দেওয়ার ফলে যে আয় হয় তা ভাগ করে নেওয়া হত যাকে আমরা রয়ালটি বলি প্রফেসর এবং গবেষক যারা এই গবেষণা প্রকল্পগুলিতে কাজ করেছিলেন তাদের সাথে ভাগ করে নেওয়া হত এখন এই দুটি জিনিস করবার জন্য এটি সহজ বিশ্ববিদ্যালয়কে ইন্ডাস্ট্রিকে ইনভেনশন গুলির লাইসেন্স দেবার জন্য ও সেই নতুন টেকনোলজি তৈরিতে যারা কন্ট্রিবিউট করেছিল তাদের কিছু শেয়ার দেবার জন্য একটি আইন রয়েছে এর জন্য তাদের একটি IP সেন্টার থাকা দরকার আমেরিকাতে IP সেন্টার কে টেকনোলজি ট্রানস্ফার অফিস বলে সুতরাং টেকনোলজি ট্রানস্ফার অফিস বা টেকনোলজি ট্রানস্ফার অফিস থাকার কালচার বায়খ দোলে আইনের একটি স্টাটিউটরি রিকোয়ারমেন্ট যার জন্য বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রানস্ফার অফিস থাকতে হবে সুতরাং এই বিশ্ববিদ্যালয়গুলির মিশন স্টেটমেন্টে ইন্টেলেকচুয়াল প্রপার্টি পলিসি এমবেডেড হয়েছিল ও অনেক বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি পলিসি তৈরি করেছিল সুতরাং এখন আপনি দেখছেন বিশ্ববিদ্যালয়গুলি এন্ত্রেপ্রেনিউর হিসেবে কাজ করে বা তারা একটি নতুন এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন ডিসচার্জ করে আপনি যদি এক পা পিছিয়ে দেখেন দেখবেন যেহেতু বৈজ্ঞানিক গবেষণায় মেজর ফান্ডিং সরকার নিজেই করে তাই সরকার নিজেরাই কখনো এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন পারফর্ম করে এখন গবেষণাকে ইন্ডাস্ট্রির সাথে টাই আপ করে যেভাবে ফান্ডেড করা হয় এবং ইনভেন্টরদের যারা বিশ্ববিদ্যালয়ের গবেষক বা অধ্যাপক তাদের সাথে রয়ালটি হিসাবে যে আয় হয়েছিল তা ভাগ করে নেবার মাধ্যমে গবেষণার যে বাণিজ্যকরণ ঘটে তা দেখা আমাদের পক্ষে কঠিন নয় এখানে এন্ত্রেপ্রেনিয়ার্শিপ কালচার প্রকৃতপক্ষে রাষ্ট্র নিজেই সেট করে যখন রাষ্ট্র এন্ত্রেপ্রেনিউর হিসাবে কাজ করে সুতরাং একটি এন্ত্রেপ্রেনিউরিয়াল রাষ্ট্র আছে এবং এই বিষয়ে গবেষণাস্বরূপ একটি বই আছে এন্ত্রেপ্রেনিউরিয়াল রাষ্ট্রে ডিবানকিং পাবলিক বনাম প্রাইভেট সেক্টর মিথ বইটি প্রফেসর মারিয়ানা মাজুকাটার লেখা যিনি বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডনের ফ্যাকাল্টি তিনি সম্প্রতি ভ্যালু অফ এভরিথিং মেকিং এন্ড টেকিং গ্লোবাল ইকোনমি নামে অন্য একটি বইও লিখেছেন যা গত বছর শর্ট লিস্টেড হয়েছে ও অনেক পুরস্কার জিতেছে এখন প্রফেসার মারিয়ানা মাজুকাটার গবেষণার মূল বিষয় হল রাষ্ট্র নিজেই এন্ত্রেপ্রেনিউরিয়াল এবং এবং রাষ্ট্র প্রধানত এই কাজটি করে অনেক অফিস কে এটা বুঝতে না দিয়েই সুতরাং যতবারই রাস্ট্র রিস্কি অ্যাক্টিভিটি করে যার ফলে রাস্ট্র ক্ষতি বা লাভের সম্মুখীন হতে পারে তখন রাস্ট্র আসলে এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশনে প্রবেশ করে বা ছড়িয়ে দেয় যখন কোন রাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি বাজেট থাকে এবং সেই বাজেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য দিয়ে তাদের পেটেন্ট ফাইল করার জন্য বলা হয় অথবা উৎসাহিত করা হয় রাষ্ট্র আসলে নিজেই এন্ত্রেপ্রেনিউর হয়ে উঠেছে রাষ্ট্র তাদের গবেষণার জন্য ফান্ড দিচ্ছে এবং তার থেকে যা রেজাল্ট বের হতে পারে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়গুলোকে তা বাণিজ্যকরণ করতে ও শিল্পের সাথে ভাগ করে নিতে অনুমতি দিচ্ছে সুতরাং এই ফাংশন যাকে আমরা বিশ্ববিদ্যালয়ের এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন বলেছিলাম তা আসলে রাষ্ট্রের এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন থেকেই এসেছে সুতরাং এন্ত্রেপ্রেনিউরিয়াল রাষ্ট্রকে লং টার্ম বৃদ্ধির স্ট্র্যাটেজি নিতে হবে যা এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশনের একটি উদ্দেশ্য এবং একে ব্যর্থতাও মেনে নিতে হবে গবেষণার জন্য টাকা দিলে প্রতি ক্ষেত্রে এটি বাণিজ্যিকভাবে লাভজনক টেকনোলজি দেবে না রাষ্ট্র তা বোঝে এবং এক্ষেত্রে রিক্স থাকে সুতরাং ফান্ডিংয়ের রাষ্ট্র এই রিস্ক নিয়েছে যেখানে কোনো ফল না আসতে পারে কিন্তু একই সাথে রাষ্ট্র ব্যর্থতা গ্রহণের কালচার সেট করে রাষ্ট্র যেহেতু বিনিয়োগ করে ও ঝুঁকি নেয় তখন অধ্যাপক মারিয়ানা যুক্তি দেন যে রাষ্ট্রকে লাভ ফিরে পেতে সক্ষম হওয়া উচিত তিনি আই ফোনে অনেক টেকনোলজি ব্যবহারের উদাহরণ দিয়েছেন যেখানে টাচস্ক্রিন থেকে শুরু করে ইন্টারনেটের ব্যবহার অন্যান্য বিভিন্ন টেকনোলজি আমেরিকার সরকার ডেভেলপ করেছে অথচ অ্যাপেল সংস্থা সুপার নর্মাল লাভ করতে পেরেছিল অ্যাপল বিশ্বব্যাপী সেরা বিক্রিত প্রডাক্ট তৈরি করতে সক্ষম হয়েছিল এমন টেকনোলজির সেই হারে রেকোগ্নিশন রাষ্ট্রে ফিরে আসে নি তিনি যুক্তি দিয়েছিলেন কিছু লাভ ফিরে আসা উচিত এবং বিশ্ববিদ্যালয়গুলিও এটা দেখতে পারে এখন গবেষণার বাণিজ্যকরনের মাধ্যমে যে লাভ হতে চলেছে তার কি হবে তার একটা অংশ কি রাষ্ট্র ফিরে পাচ্ছে বা এটি আরও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে কি ফিরে আসছে অথবা সেই গবেষক এবং অধ্যাপকদের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে যারা টেকনোলজি নিয়ে এসেছে সুতরাং এই জিনিসটা তে বিশ্ববিদ্যালয়ের IP পলিসি নির্দেশ দেবে এবং দ্বিতীয়ত যাতে ব্যর্থতার ক্ষতিপূরণ করতে পারে সুতরাং এটা দরকার যে প্রত্যেকটি সফল প্রকল্পে বা গবেষণার প্রতিটি সফল বাণিজ্যকরণে যেখানে রাষ্ট্রের অবদান আছে সেটা রাষ্ট্রে ফিরে আসে তখনই রাষ্ট্র তার কিছু প্রচেষ্টা ব্যর্থ হলে যে ক্ষতি হয় সেটা পূরণ করতে পারে এটি এক ধরনের সাবসিডি সফল টেকনোলজি সাবসিডাইস করছে এমন টেকনোলজি কে যেটা সফল হয়নি আপনি যদি রাষ্ট্রের কাজগুলি দেখেন তবে তাতে স্পষ্ট যে ঝুঁকির সাথে পুরস্কারের সম্পর্ক রয়েছে রাষ্ট্রের এন্ত্রেপ্রেনিউরিয়াল ভূমিকা ও উপার্জন ছাড়াও এর থেকে জনগণের কাছ থেকে সমর্থন পাবারও সম্ভাবনা থাকে কারণ রাস্ট্র এতে জনগণের জীবনকে আরও উন্নত করছে যখনই কোন টেকনোলজি বাণিজ্যকরণ হয় ও বাজারে যায় বাজারে এটি ভালো সংকেত পৌঁছায় ও জনগণের কাছ থেকে সমর্থন পায় ট্রেডিশনালি রাষ্ট্রকে মিনিমাল রাষ্ট্র হিসাবে দেখা হয় তারা বলে যে আপনি জানেন রাজ্য বাজারগুলিতে হস্তক্ষেপ করবে না বাজারকে নিজেদের নিয়ন্ত্রণ করা উচিত এবং শুধু চরমক্ষেত্রে যখন বাজার ব্যর্থ হবে তখন রাস্ট্র ইন্টারফেয়ার করবে রাষ্ট্র ফান্ড দেওয়ার ভূমিকা বা মৌলিক গবেষণার জন্য ফান্ডিং ছাড়াও এন্ত্রেপ্রেনিউরিয়াল সেট আপে বিভিন্ন ক্রিয়েটরের ভূমিকা নিয়ন্ত্রণ করতে পারে উদাহরণস্বরূপ SME বা স্টার্ট আপগুলিতে বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ও সেখানকার এন্ত্রেপ্রেনিউরিয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে রাষ্ট্রের যা পলিসি সেটা দেশে কিভাবে ইনোভেশন ঘটবে তাতে একটা রোল প্লে করে এবং এটিও পুনরায় রাষ্ট্রের এন্ত্রেপ্রেনিউরিয়াল কাজের অংশ এখন সরকারি বিনিয়োগ আমেরিকান সম্পদ তৈরি চালিত করে এবং আমরা দেখেছিলাম যে কিভাবে মৌলিক গবেষণায় বিনিয়োগকে আমেরিকাকে কে সুপারপাওয়ার হওয়ার এবং থাকার ক্ষেত্রে অবদান হিসাবে দেখা হয় এখন রাষ্ট্রের এন্ত্রেপ্রেনিউরিয়াল অ্যাক্টিভিটির ফোকাস হওয়া উচিত ইনোভেশনের মাধ্যমে বৃদ্ধি সুতরাং রাষ্ট্র যখন মৌলিক গবেষণা বা শিক্ষায় বিনিয়োগ করছে তখন এটি আসলে টেকনোলজিক্যাল বা ইনোভেশনের মাধ্যমে বৃদ্ধিতে বিনিয়োগ করছে রাষ্ট্র এখন দেখতে পাবে যে এখানে পাবলিক সেক্টরের একটা রোল আছে যেটা প্রাইভেট সেক্টর থেকে আলাদা পাবলিক সেক্টর সাবসিডি ট্যাক্স ছাড় ও টেকনিক্যাল স্ট্যান্ডার্ড নির্ধারণের মাধ্যমে এন্ত্রেপ্রেনিয়ার্শিপ ও ইনোভেশন কে উৎসাহিত করে এবং এটি গবেষণার জন্য ফান্ডিংয়ের মাধ্যমে সরকার ফান্ডেড্ পরিচালিত সংস্থাতেও গবেষণা পুশ করে অন্যদিকে প্রাইভেট সেক্টর কে এন্ত্রেপ্রেনিয়ার্শিপ এর লিডার হিসেবে দেখা হয় ইনোভেশনের আনসারটেন পর্যায়ে তাদের ঝুঁকি গ্রহণ ও বিনিয়োগ করার কারণে মার্কেটের এই এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশনের প্রাইভেট সেক্টর কেস টু কেস ঝুঁকির ভিত্তিতে ঠিক করে যেখানে এমন ইন্ডাস্ট্রি বা টেকনোলজি থাকবে যেখানে প্রাইভেট সেক্টর উদ্যোগ নিতে চায় না সেখানে রাজ্যের পুশ ক্রিটিক্যাল হতে পারে আমাদের বর্তমান গবেষণা যা রাষ্ট্রের এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন থেকে বেরিয়ে আসছে তা আমাদের জানায় যে রাষ্ট্রকে গবেষণায় মৌলিক গবেষণা ও মৌলিক শিক্ষায় অনেক বেশী শক্তিশালী ও যথেষ্ট বিনিয়োগ করতে হবে একমাত্র যদি এরকম বিনিয়োগ হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলি কোয়ালিটি রিসার্চ করবে যার মাধ্যমে তারা সেই রিসার্চ থেকে নতুন নলেজ অর্জন করতে পারবে যা IPR দ্বারা সুরক্ষিত হতে পারে সুতরাং IPসেন্টার স্থাপন এবং বিশ্ববিদ্যালয়টি একটি এন্ত্রেপ্রেনিউরিয়াল বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার পূর্ব শর্ত হল রাষ্ট্র তার ফাংশন কে এন্ত্রেপ্রেনিউরিয়াল রাষ্ট্র হিসাবে দেখবে বিভিন্ন জিনিসকে একত্রিত করতে ফেসিলিটেট করবে এখন আমেরিকা এন্ত্রেপ্রেনিউরিয়াল রাষ্ট্রের একটি ক্লাসিক কেস যা বিভিন্ন টেকনোলজি সামনে আনতে ও তাদের ছড়িয়ে দিতে সহায়তা করে সুতরাং যখন তারা এই আইনটি নিয়ে আসে তারা বিশ্ববিদ্যালয়কে টেকনোলজি ছড়িয়ে দিতে এবং ইন্ডাস্ট্রিকে দিতে অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় যদি গবেষণায় যুক্ত থাকে তবে গবেষণা ও গবেষণালব্ধ প্রডাক্ট সুরক্ষিত রাখতে হয় তবে তার IP সেন্টার প্রয়োজন এখন IP সেন্টারের ভূমিকা হল এটি ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ করে IP সেন্টারটি একটি নোডাল পয়েন্টে পরিণত হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ থাকতে পারে এবং এটি দুটি উপায়ে কাজ করে প্রথমত এটা ইন্ডাস্ট্রিকে এট্রাক্ট করে যাকে আমরা বলি পুল মেকানিজম সেখানে ইন্ডাস্ট্রি আসতে চায় এবং ইউনিভার্সিটির সাথে একটা জয়েন্ট ভেঞ্চার এ যুক্ত হয়ে কাজ করতে চায় এটা পুস মেকানিজমের কাজ করেযখন ইউনিভার্সিটি গুলি ইন্ডাস্ট্রিকে অ্যাপ্রচ করে এটা জানতে চায় যে বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো হচ্ছে তার সাথে যোগ দিতে ইন্টারেস্টেড কিনা যখন কোন পেটেন্ট ফাইল করা হয় এবং ইন্ডাস্ট্রি এটা জানতে পারে যে এই টেকনোলজি র বিশ্ববিদ্যালয়ে ডেভেলপ করা হয়েছে তখন এটাকে আমরা পুস মেকানিজম বলতে পারি এখানে একটা পেটেন্ট ফাইল করা হয়েছে এবং সেই পেটেন্ট লাইসেন্স ইউনিভার্সিটির কাছে আছে পুল মেকানিজম আমরা বলতে পারি যখন বিশ্ববিদ্যালয়গুলিতে কোন সেন্টার আছে কোন বিশেষ কাজের জন্য অথবা বিশ্ববিদ্যালয় কোন বিশেষ টেকনোলজির ক্ষেত্রে এক্সেলেন্স অর্জন করেছে তখন সেটা অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রিকে এট্রাক্ট করে ইউনিভার্সিটির সাথে কাজ করার জন্য IP সেন্টার তৈরীর আগে কনসালটেন্সির মাধ্যমে এটি করা হত এবং ভারতের হায়ার টেকনিক্যাল প্রতিষ্ঠানের বড় বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের কনসালটেন্সি সেন্টার ছিল এখন বিশ্ববিদ্যালয় থেকে আসা গবেষণা ও টেকনোলজি কে শো কেসিংয়ের মাধ্যমে ও এটি হতে পারে সুতরাং IPসেন্টারের ভূমিকা মূলত বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা ইন্টেলেকচুয়াল প্রপার্টি পরিচালনা করা যাকে আমরা একাডেমীয়ার মাধ্যমে IP বলেছিলাম এখন এই IP পরিচালনায় একাধিক ফাংশন জড়িত উদাহরণস্বরূপ আপনাকে IP আইডেন্টিফাই করতে হবে সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি গবেষণামূলক থিসিসে হতে পারে বিশ্ববিদ্যালয়ের কোন প্রজেক্টে থাকতে পারে এমনকি পাবলিসড পেপারেও সম্ভাব্য IP থাকতে পারে সুতরাং আইডেন্টিফাই করাটা IP সেন্টারের একটা বড় কাজ তারপর IP স্ক্রীন করা উচিত ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিকে নজর দেওয়া উচিত এর কি ধরনের সুরক্ষা প্রয়োজনএটা কি প্রটেক্ট করা যাবে একে সুরক্ষিত করার সবচেয়ে ভালো উপায় কি স্ক্রিনিংয়ের পরে IP কে প্রটেক্ট করতে হবে কারণ বেশিরভাগ IP র রেজিস্ট্রেশন প্রয়োজন এর জন্য IP সেন্টার কে থার্ড পার্টি third party সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন অবশেষে IP কেন্দ্রকে IP মেন্টেন করতে হবে একবার IP রেজিস্টার্ড ও গ্রান্টেড হয়ে গেলে এটি রিনিউয়ালের জন্য আসে এরপর এতে ইম্প্লেমেন্টেশন এর সমস্যা লাইসেন্সিং ও টেকনোলজি ট্রানস্ফার সমস্যা থাকতে পারে বিশ্ববিদ্যালয়ের এন্ত্রেপ্রেনিউরিয়াল ফাংশন থেকে স্টার্ট আপ সংস্থা তৈরি হতে পারে IP সেন্টার স্থাপনের পরে বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ করবে যদি ইনভেনশনটির লাইসেন্স নিতে হয় তবে তা IP সেন্টারের মাধ্যমেই হবে

এখন এমন ও হয় যেখানে ইনভেনশনটি কোন ইন্ডাস্ট্রির জন্য লাইসেন্সড্ নয় বরং সম্ভবত অধ্যাপক ও গবেষকদের একটি দল এখন একটি সংস্থা স্থাপন করতে চান ও তারপরে এটি মার্কেটে নিয়ে যেতে চান এখন এমন বিভিন্ন টেকনোলজি আছে যেখানে স্টার্টআপ গঠন অনেক অর্থবহ বিশেষত বায়োটেকনোলজি তে যদি আপনি বায়োটেকনোলজির প্যাটার্নটি দেখেন আমরা ছোট ফার্মগুলিকে নতুন টেকনোলজি ডেভেলপ করতে দেখছি এবং পরে বড় সংস্থাগুলি তা একোয়ার করেছে এবং পণ্যকে মার্কেটে নিয়ে যাচ্ছে সুতরাং যেখানে বড় বিনিয়োগের প্রশ্ন সেখানে বড় ফার্মাসিটিক্যাল সংস্থাগুলি আসবে এবং একটি ছোট সংস্থাকে টেকওভার মার্জ বা একোয়ার করবে সুতরাং টেকনোলজি র কিছু ক্ষেত্রে ইনকিউবেটিং স্টার্টআপগুলিকে লাইসেন্স দেওয়া ইন্ডাস্ট্রিকে লাইসেন্স দেয়ার চেয়ে প্রেফারড উপায় হতে পারে কিছু বিশ্ববিদ্যালয়ের ই সেল রয়েছে যেখানে তারা এন্ত্রেপ্রেনিউরদের পরামর্শ দেয় যাতে এখানে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু হতে পারে এবং পরামর্শগুলো প্রধানত ব্যবসার দিকগুলির ও আইনগত দিকগুলির সাথে সম্পর্কিত হয় একটি স্টার্টআপ গঠনে সন্দেহাতীতভাবে ব্যবসার অনেক দিক জড়িত থাকে তবে এতে আইনি ও কমপ্লায়েন্স ও রেগুলেটরি সমস্যাগুলো বেশী জড়িত বিশ্ববিদ্যালয়ে কোন স্টার্টআপ ইনকিউবেট করার সময়ে একটি উপায় হচ্ছে স্টার্টআপে IP র ওনারশিপ নিজের কাছে রাখা বা বিশ্ববিদ্যালয়ের স্টার্টআপে ইকুইটি স্টেক থাকবে বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ইনকিউবেশন সেল ও রিসার্চ পার্ক থাকতে পারে যেমন IIT মাদ্রাজ তারা সংস্থাগুলিকে সেটআপ এবং ইনকিউবেট করতে সহায়তা করে